নমস্কার আজকের অধ্যায়ে আমরা আলোচনা করব ইলেক্ট্রিক্যাল সিস্টেমের মডেলিং নিয়ে মূলত এই ক্ষেত্রটি ইতিমধ্যে বুঝেছেন কারণ আমরা পুরো বিষয়টি জুড়ে এটি নিয়ে আলোচনা করেছি এবার আমরা সংক্ষিপ্তভাবে পুনরালোচনা করব যে ইলেকট্রিক্যাল মডেলিং কী এবং তারপর আমরা ইলেক্ট্রিক্যাল সিস্টেমের সঙ্গে মেকানিক্যাল সিস্টেমের তুলনা করব এবং সনাক্ত করতে চেষ্টা করব ইলেক্ট্রিক্যাল সিস্টেমের প্রেক্ষিতে মেকানিক্যাল সিস্টেমে অ্যানালজি কী এখন আমরা আজকের অধ্যায় শুরু করছি আমরা ইতিমধ্যে যে প্যাসিভ ইলেক্ট্রিক্যাল এলিমেন্টস এর মডেলিং দেখেছি সেখানে আমরা আলোচনা করেছি রেজিস্টর ইনডাকটর এবং ক্যাপাসিটর নিয়ে তাহলে বলতে পারেন রেজিস্টর হল R এর জন্য ভোল্টেজ ড্রপ অর্থাৎ eRtitR একইভাবে L এর জন্য ইনডাকটর ভোল্টেজ ড্রপের্ জন্য eLtLdidt এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটরের ভোল্টেজের প্রেক্ষিতে মূলত কারেন্ট i দেখেছি তাই ectiCdt এটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এখন আমরা দেখব এতক্ষণ আলোচনা করা গভর্নিং ইকুয়েশনগুলি এবং সূত্রগুলি কী কী তাহলে রেজিস্টরের জন্য আমরা আলোচনা করছি ওহম'স সূত্র Ohms law যা মূলত রেজিস্টরের উপরে ভোল্টেজ ড্রপকে বর্ণনা করে এবং এটি বলে যে রেজিস্টরের উপরে ভোল্টেজ ড্রপ eRt কারেন্ট i যা রেজিস্টর বরাবর ফ্লো করছে তার সঙ্গে সমানুপাতিক এবং আমরা এইমাত্র আলোচনা করলাম যে রেজিস্ট্যান্সের উপর ড্রপ দেওয়া হয় কারেন্ট itR দ্বারা ইনডাকটরের ক্ষেত্রে আমরা এইমাত্র আলোচনা করলাম যে ইনডাকটর L এর উপর ভোল্টেজ ড্রপ eLt হল ইনডাকটর বরাবর কারেন্ট ফ্লোয়িং এর পরিবর্তনের টাইম রেটের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ আমরা বলতে পারি eLtLdidt ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কারেন্ট এর প্রেক্ষিতে আলোচনা করে দেখেছিলাম যে i হল CdeCdt তাই যদি আমরা ভোল্টেজ নিয়ে কারেন্ট এর প্রেক্ষিতে ভোল্টেজ কে প্রকাশ করতে চাই এবং ক্যাপাসিট্যান্স কে আমরা লিখতে পারি যেখানে ক্যাপাসিটর C এর উপরে ভোল্টেজ ড্রপ ect সময়ের সাপেক্ষে ক্যাপাসিটর বরাবর কারেন্ট এর ইন্টিগ্রালের সঙ্গে সমানুপাতিক সুতরাং ectiCdt এখন ইলেক্ট্রিক্যাল নেটওয়ার্কসের মডেলিং এর জন্য আমরা ইলেক্ট্রিক্যাল নেটওয়ার্ক এর ইকুয়েশন লেখার ক্ষেত্রে চিরকালীন প্রথা ব্যবহার করি এবং এটি দু'টি মেথড এর উপর ভিত্তি করে লেখা হয় যার একটি হল লুপ মেথড এবং দ্বিতীয়টি হল নোডাল অ্যাপ্রোচ এবং এই দু'টি অ্যাপ্রোচ সূত্রবদ্ধ করা হয় কির্চফ'স ল Kirchhoff's law থেকে আমরা কী আলোচনা করলাম আমরা আলোচনা করেছি যে নোডাল মেথড যা মূলত কির্চফ'স কারেন্ট ল Kirchhoffs Current law এর উপর মূলত ভিত্তি করে হয় এবং যা থেকে জানা যায় সমস্ত কারেন্ট এর একটি বিশেষ নোড এ বীজগাণিতিক যোগফল হল শূন্য কির্চফ'স ভোল্টেজ ল Kirchhoff's voltage law এর ক্ষেত্রে আমরা এও বলতে পারি যে এটি হল লুপ মেথড যেখানে কমপ্লিট ক্লোজ লুপ এর চারধারে সমস্ত ভোল্টেজ ড্রপ এর বীজগাণিতিক যোগফল হল শূন্য তাহলে ইলেক্ট্রিক্যাল সার্কিটের জন্য গভর্নিং ইকুয়েশন নির্ণয় করার জন্য দু'টি গুরুত্বপূর্ণ ল আমরা ব্যবহার করেছি এখন আমাদের একটি উদাহরণ নিতে হবে এবং আমরা দেখব এইমাত্র আমরা ইলেক্ট্রিক্যাল সার্কিট সম্পর্কে যা শিখলাম তাকে কীভাবে ইলেক্ট্রিক্যাল সার্কিটের মডেলে রূপান্তর করা যায় তাই আমাদের চিত্রে দেওয়া RLC সার্কিট কে বিবেচনা করতে হবে এখন ভোল্টেজ ল ব্যবহার করলে e হল অ্যাপ্লায়েড ভোল্টেজ আমাদের কাছে আছে ইনডাকট্যান্স L সহ সিরিজ এ রেজিস্ট্যান্স R এবং ক্যাপাসিট্যান্স এর উপর ভোল্টেজ হল ec এবং সার্কিট বরাবর কারেন্ট ফ্লোইং হল i তাহলে অ্যাপ্লায়েড ভোল্টেজের ক্ষেত্রে আমরা লিখতে পারি eteReLec এখন অ্যাপ্লায়েড ভোল্টেজের মান হল etectLditdtRit এখন আমরা এও জানি যে সার্কিট দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তা' হল Cdecdtit তাই যদি এই ইকুয়েশনের ডেরিভেটিভ সময়ের সাপেক্ষে নেন তাহলে আমরা লিখতে পারি Ld2idt2RdidtiCdedt তাহলে যখন উভয় ইকুয়েশন একত্রিত করেন তখন এই ইকুয়েশনটি পান এখন এই ইকুয়েশনগুলি যা আমরা মূল ইকুয়েশন হিসাবে পেয়েছি কির্চফ'স ভোল্টেজ ল Kirchhoff's voltage law থেকে এবং তারপর এটিই হল ক্যাপাসিটর বরাবর প্রবাহিত কারেন্ট এর মান তাই আমরা এই দু'টি ইকুয়েশনকে ব্যবহার করব ইলেক্ট্রিক্যাল সার্কিটের মডেলে সিগন্যাল ফ্লো গ্রাফ এবং ব্লক ডায়াগ্রাম ব্যবহার করে তাহলে আমাদের দেখতে হবে কীভাবে সিরিজ RLC সার্কিট যেটি এইমাত্র দেখলাম তার সিগন্যাল ফ্লো গ্রাফ আঁকতে পারি তাহলে আমাদের দু'টি ইকুয়েশন আছে যার প্রথমটা হল etectLditdtRit তাই আমরা যদি ditdt কে আলাদা করে নিই আমরা এটিকে বাম দিকে রেখে ইকুয়েশনটিকে পুনর্বিন্যাস করে লিখতে পারি didt1Let 1Lec RLi তাই এটি হল প্রথম ইকুয়েশন যেটি পেলাম এবং দ্বিতীয়টি আমাদের কাছে ইতিমধ্যেই আছে যেটি হল Cdecdtit এখন আমাদের কাছে আছে এই দু'টি ইকুয়েশন প্রথমে আমাদের নোডগুলি নির্দিষ্ট করতে হবে যেহেতু আমরা জানি সাধারনত ক্যাপাসিটরে ভোল্টেজ এবং কারেন্ট ফ্লোইং ইনডাকটরকে আমরা দু'টি গুরুত্বপূর্ণ স্টেট ভ্যারিয়েবেল বা ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসাবে গণ্য করি যদি ec ও i এর প্রেক্ষিতে লেখেন তাহলে এই দু'টিকে আমরা নোড হিসাবে নেব তাহলে সার্কিট থেকে যে আউটপুট প্রয়োজন হয় তা' হল ec তাই ec কে আমরা একটি আউটপুট হিসাবেও গণ্য করি এবং অন্য ভ্যারিয়েবেল যেটি আমাদের কাছে আছে তা' হল কারেন্ট i এইভাবে আমরা দু'টি নোড পাব তৃতীয়টি হল ইনপুট ইনপুট হল e তাই আমরা নোড et তে প্রয়োগ করব তাহলে এই ইকুয়েশনটিতে যা প্রয়োজন তা' হল didt তাহলে আমরা আরো একটি নোড যোগ করব যা হল didt এবং decdt এখন সিগন্যাল ফ্লো গ্রাফকে ব্যাখ্যা দিতে গেলে যা প্রয়োজন তার সমস্ত নোড পেয়ে গেলেন এখন এই ইকুয়েশন থেকে দেখতে পান যে didt1Let 1Lec RLi তাহলে এখন যেটি পেলেন তা' হল এই বিশেষ নোডে সংযুক্ত ইকুয়েশন এখন আমরা যেহেতু জানি যে didt র ইন্টিগ্রাল যেটি পেয়েছেন তা' হল i তাই ফ্লো কে বর্ণনা করার জন্য গেইন হিসাবে 1s যোগ করে করছেন এখন যখন আপনাদের কাছে i আছে ইনিশিয়াল কন্ডিশনকেও নির্দিষ্ট করতে হবে কারণ আপনাদের এটা জানা আছে যা আমরা আলোচনা করেছি সিগন্যাল ফ্লো গ্রাফ নিয়ে কথা বলার সময় তারপর কীভাবে ইন্টিগ্রেটেড ব্লক যোগ করতে হয় তাই আমরা যখন didt কে ইন্টিগ্রেট করি আমরা ইনিশিয়াল কন্ডিশনকে নির্দেশ করি তাই ইনিশিয়াল কন্ডিশনকে আমরা গণ্য করি এইভাবে is তাই আমরা ওটাও যোগ করব এরপর দেখব i কীভাবে ec র সাথে সংযুক্ত যদি এই ইকুয়েশনটি নেন দেখবেন i হল decdt এর সাথে যুক্ত গেইন এর সাহায্যে তাই এটিকে লিখতে পারেন decdt1Cit তাহলে এটিকে decdt র সাথে যুক্ত করতে পারেন গেইন 1C দিয়ে তাহলে এটিকে যুক্ত করা হল এখন সবশেষে যুক্ত করতে হবে decdt এর সঙ্গে ect র তাহলে আবার আমরা didt র ক্ষেত্রে দেখেছি i কে এখানে প্রয়োগ করতে পারি সেখানে আমরা ইন্টিগ্রেটর decdt কে ব্যবহার করি যখন আমরা ইন্টিগ্রেটর দিয়ে যাই ec এর মান হিসাবে পাই 1s এবং আরো পাই ইনিশিয়াল কন্ডিশন তাহলে ecs এর মান হবে ইনিশিয়াল কন্ডিশন তাই এইভাবে এই দু'টি ইকুয়েশনের সাহায্যে আমরা সিগন্যাল এইমাত্র দেখা ইলেক্ট্রিক্যাল সার্কিটের সিগন্যাল ফ্লো গ্রাফ আঁকতে পারি এখন একইসঙ্গে সিগন্যাল ফ্লো গ্রাফকে ব্লক ডায়াগ্রামে রূপান্তরিত করতে পারি তাহলে যদি ব্লক ডায়াগ্রাম দেখেন ইনপুটের ল্যাপলাস ট্রান্সফর্ম দেখবেন ফলে es পাবেন ও গেইন হবে 1L এটিই সামেশান ব্লক এখানে 1L থেকে ইনপুট পেলেন ঠিক যেভাবে ec থেকে গেইন তাই Ec এখন এই ব্লকে সংযোজিত হবে গেইন হিসাবে 1L এর সাথে এবং সামেশানের অংশ হিসাবে নেগেটিভ পাবেন যোগের পরিবর্তে এটি হবে টোটাল ভ্যালু থেকে বিয়োগ একইভাবে কারেন্ট এর মান i আমরা পাই এভাবে পেলেন গেইন হিসাবে RL এবং তারপর আবার এর থেকে বিয়োগ করবেন যখন এই সেগমেন্টটি দেখবেন তখন আমরা যে মান এখান থেকে পাই তা' হল আসলে didt র মান সেক্ষেত্রে শুধু লিখতে পারেন sI যখন এটিকে 1s এর মাধ্যমে ট্রান্সফর্ম করেন ব্লক হিসাবে পেয়ে যান 1s এর মান এখন I এর ক্ষেত্রে ইনিশিয়াল কন্ডিশন is কে যোগ করবেন এবং তারপর 1Cs এর দিকে এগোবেন যাতে ec র মান পান এবং ইনিশিয়াল কন্ডিশন ecs কে যোগ দেবেন উভয়কেই যোগ করলে পেয়ে যাবেন Ec এর মান এইভাবে এটি ব্যবহার করে সিরিজ RLC সার্কিটে রূপান্তর করতে পারবেন যেটি আমরা সার্কিটের ম্যাথামেটিক্যাল মডেলের সময় আলোচনা করেছি ব্লক ডায়াগ্রাম প্রকাশ করে সিরিজ RLC সার্কিটকে এখন পরেরটি মূলত ট্রান্সফার ফাংশন রূপে আমরা প্রকাশ করেছি তাই এটি বিকল্প পথ হতে পারে যে আমরা ঐটিকে স্টেট ভ্যারিয়েবেল মেথডে প্রকাশ করতে পারি এবার আমাদের বুঝতে হবে আমরা ঐ সিরিজ RLC সার্কিটকে কীভাবে স্টেট ভ্যারিয়েবেলে প্রকাশ করতে পারি তাই বাস্তবে আমাদের কাজ হবে ইনডাকটরে কারেন্ট প্রবেশ করানো যা হল i এবং ক্যাপাসিটরের মাধ্যমে ভোল্টেজ ec স্টেট ভ্যারিয়েবেল হিসাবে এখন আমরা যে এটি বেছে নিলাম তার কারণ হল স্টেট ভ্যারিয়েবেল প্রত্যক্ষভাবে সিস্টেমের এনার্জি স্টোরেজ এলিমেন্ট এর সাথে সম্পর্কিত এবং সেখানে L ও C কে এনার্জি স্টোরেজ এলিমেন্ট হিসাবে গণ্য করা হয় ইনডাকটর সঞ্চয় করে কাইনেটিক এনার্জি এবং ক্যাপাসিটর সঞ্চয় করে পোটেনশিয়াল এনার্জি যা হল ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি তাহলে i ও i এবং ectযে কোনো সময়ে t স্টেট ভ্যারিয়েবেল এদেরকে নিয়োজিত করে আমরা পেতে পারি অতীতের ঘটনার সম্পূর্ণ বিবরণ অর্থাৎ সিস্টেমের ইনিশিয়াল স্টেটস এবং RLC নেটওয়ার্কের প্রেজেন্ট এবং ফিউচার স্টেটস এখন নেটওয়ার্কের স্টেট ইকুয়েশন লেখা যায় প্রথমে কারেন্ট C ও L এর মধ্যের ভোল্টেজকে স্টেট ভ্যারিয়েবেল ও প্রযোজ্য ভোল্টেজের সাপেক্ষে সমীকরণ সমাধান করে এবার আগের ইকুয়েশনগুলি ব্যবহার করে যা আমরা এইমাত্র দেখেছি তা' মনে করে আমরা স্টেট ভ্যারিয়েবেলের সাপেক্ষে লিখতে পারি decdtiC এটি ঐ ইকুয়েশন থেকে খুব সহজেই পাবেন এবং ঐ ইকুয়েশনে কোনো ফোর্সিং ফাংশন নেই এক্ষেত্রে A ম্যাট্রিক্সের কম্পোনেন্টগুলি হবে 0 ও 1C দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে সেটা হল didt1Let 1Lec RLi র মান তাই আমরা এটি সাজাতে পারি ect র প্রেক্ষিতে আমরা লিখি 1L এবং i র প্রেক্ষিতে আমরা লিখি RL এইভাবে আমরা ম্যাট্রিক্স A পাই সঙ্গে ম্যাট্রিক্স B যেখানে B র প্রথম এলিমেন্ট হিসাবে পান 0 তারপর পরেরটি হল 1L কারণ দ্বিতীয় ইকুয়েশনে আমাদের কাছে ফোর্সিং ফাংশন বর্তমান যাতে যে কোনো ইনপুটে B কেও পাবেন এইভাবে 0 1L এখন এই ক্ষেত্রে স্টেট ভ্যারিয়েবেলগুলি হল x1 x2 ec i এভাবে ইকুয়েশনটি সরল করে নিতে পারেন x1 x2 0 1C 1L RL ec i 0 1L et এইভাবে দেখবেন যে ইকুয়েশনটির সাহায্যে সিরিজ RLC সার্কিটকে লিখতে পারেন কির্চফ ভোল্টেজ ল ব্যবহার করে যা সহজে স্টেট ইকুয়েশনে রূপান্তরিত হতে পারে যখন আপনাদের হাতে ঐ সব তথ্য আছে তখন এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন লিখতে পারেন যেহেতু আমাদের কাছে 2 টি ভ্যারিয়েবেল আছে তাই আমরা ট্রান্সফার ফাংশন লিখতে পারি ec র সাপেক্ষে যা হল ক্যাপাসিটরে ভোল্টেজ এবং i যা হল সার্কিট বরাবর প্রবাহিত কারেন্ট সিগন্যাল ফ্লো গ্রাফের সাহায্যে অথবা আমরা যে ব্লক ডায়াগ্রাম দেখেছি তার সাহায্যে আমরা তথ্যগুলিকে সাজিয়ে লিখতে পারি EcE যা হল ট্রান্সফার ফাংশন সেক্ষেত্রে যখন লিখে সরল করেন তখন ট্রান্সফার ফাংশন পান এইরূপে EcEs 21RLs 11LCs 211RCsLCs2 IEs 11RLs 11LCs 2Cs1RCsLCs2 এবার আমরা তাড়াতাড়ি একটি উদাহরণ নিই যদি চিত্রে আপনাদের RC সার্কিট থাকে আমাদের নির্ণয় করতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং তারপর এই সিস্টেমের ল্যাপলাস ট্রান্সফর্ম এখন আমরা কী করতে পারি মূলত আমাদের সিস্টেমটির ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে হবে তাহলে কির্চফ'স ভোল্টেজ ল ব্যবহার করে লিখতে পারেন ইনপুট einteRteC এখন eRIR এবং eCt1Cidt বা এই চিত্র দেখুন e0t1CidteC যেটি হল আউটপুট এবার উপরের ইকুয়েশনকে সময়ের সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে শুধু লিখবেন iCde0dtবা ছোটো আকারে লিখতে পারেন Ce0i এখন আমরা পেলাম একটি ইকুয়েশন এরপর আমরা কির্চফ'স ভোল্টেজ ল ইকুয়েশনে বসাব যেটি হল eintRCe0te0 এখানে ল্যাপলাস হিসাবে লিখতে পারেন Ein S সমান RCs e নট s প্লাস e নট S এর সাহায্যে ল্যাপলাস ডোমেইনে আমরা সহজেই ট্রান্সফার ফাংশন পাই ট্রান্সফার ফাংশন হল E0Ein1RCs1 তাই কির্চফ ভোল্টেজ ল বা কির্চফ কারেন্ট ল এর সঙ্গে সম্পর্কিত প্রচলিত ইকুয়েশনগুলির সাহায্যে সার্কিটকে রূপান্তর করতে পারেন ল্যাপলাস ডোমেইনে এবং তারপর এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে এবার আমরা অ্যানালজির ব্যাপারে কথা বলবো প্রথমে আমরা মেকানিক্যাল ইলেক্ট্রিক্যাল অ্যানালজি নিয়ে আলোচনা করব মেকানিক্যাল সিস্টেম বোঝা যায় ইলেক্ট্রিক্যাল অ্যানালগাসের মাধ্যমে যা অনুরূপ মেকানিক্যাল সিস্টেমের গঠনের তুলনায় আরো সহজভাবে গঠিত মেকানিক্যাল সিস্টেমের জন্য আমরা তাই 2 টি ইলেক্ট্রিক্যাল অ্যানালজি লক্ষ্য করব প্রথমটি হল ফোর্স ভোল্টেজ অ্যানালজি এবং দ্বিতীয়টি হল কারেন্ট অ্যানালজি আমাদের প্রথমে বুঝতে হবে ফোর্স ভোল্টেজ অ্যানালজি যদি চিত্রে মেকানিক্যাল সিস্টেমটি দেখেন সেখানে আমাদের একটি ড্যাসপট ও একটি স্প্রিং আছে যাতে দেখতে পাবেন মাস M যুক্ত এবং ফোর্স F প্রয়োগ হয়ে তৈরি হয় x ডিসপ্লেসমেন্ট এখন এই ম্যাথমেটিক্যাল এই মেকানিক্যাল সিস্টেম মূলত হল ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম তাই আমরা প্রথমে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখব যখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লেখেন এটিকে ইলেক্ট্রিক্যাল সিস্টেমের মেশ ইকুয়েশন এর সাথে তুলনা করবেন এবং তারপরেই মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল সিস্টেমের অ্যানালগাস কোয়ানটিটি কে স্টেবিলাইজ করতে পারবেন এখন আমাদের প্রথমে লিখতে হবে ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের জন্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটি আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি তাহলে আমরা কী লিখতে পারি আপনাদের কাছ আছে FFmFbFk Fm যেটি Md2xdt2 এর সমান মাসের জন্য তারপর Fb হল Bdxdt ভিসকাস ফ্রিকশনের জন্য এবং FkKx স্প্রিং এর উপস্থিতির জন্য ফোর্সকে লিখতে পারেন FMd2xdt2BdxdtKx এবার আমাদের একটি সিরিজ RLC সার্কিট ধরতে হবে যেখানে ভোল্টেজ V ও প্রবাহিত কারেন্ট i প্রয়োগ করবেন তাই ইলেক্ট্রিক্যাল সিস্টেম যা দেখছেন তার জন্য ইকুয়েশন লিখতে পারি VRiLdidt1Cidt উপরের ইকুয়েশনে আমাদের idqdtব্যবহার করতে হবে তাহলে লিখতে পারেন VRdqdtLd2qdt2qC এখন আমরা যে ইকুয়েশন পেলাম তাকে আবার সাজিয়ে লিখি প্রথমে হায়ার অর্ডার টার্ম হিসাবে VLd2qdt2RdqdtqC এবার আপনাদের কাছে ইলেক্ট্রিক্যাল সিস্টেমের সঙ্গে সম্পর্কিত ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এবং মেকানিক্যাল সিস্টেমের সঙ্গে সম্পর্কিত ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে এখন আমাদের উভয়ের মধ্যে তুলনা করতে হবে মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল সার্কিটের সঙ্গে সম্পর্কিত ইকুয়েশনগুলি যদি তুলনা করেন ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম ও ইলেক্ট্রিক্যাল সিস্টেমের অ্যানালগাস কোয়ানটিটি পাবেন যদি উভয় ইকুয়েশনকেই তুলনা করেন তাহলে সহজেই F অর্থাৎ ফোর্স নির্ণয় করতে পারবেন যেটি ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ইলেক্ট্রিক্যাল সিস্টেমে ভোল্টেজ V এর সঙ্গে অ্যানালগাস মাস M অ্যানালগাস ইনডাকট্যান্স এর সঙ্গে ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট অর্থাৎ B অ্যানালগাস রেজিস্ট্যান্স R এর সঙ্গে স্প্রিং কনস্ট্যান্ট K অ্যানালগাস ক্যাপাসিট্যান্স এর রেসিপ্রোকাল 1C এর সঙ্গে ডিসপ্লেসমেন্ট x অ্যানালগাস চার্জ q এর সঙ্গে এবং যদি x কে ডিফারেনশিয়েট করেন যা dxdt পাবেন ভেলোসিটি v এবং যখন q কে ডিফারেনশিয়েট করেন যা হল dqdt পাবেন কারেন্ট i তাই ভেলোসিটি v হল কারেন্ট i এর সঙ্গে অ্যানালগাস এখানে এই উদাহরণ দেখায় যে কিভাবে মেকানিক্যাল সিস্টেমের বিভিন্ন কোয়ানটিটি ইলেক্ট্রিক্যাল সিস্টেমের সঙ্গে অ্যানালগাস আমাদের এবার রোটেশনাল সিস্টেমও নিতে হবে এখানে ফোর্সের বদলে টর্ককে ভোল্টেজের সঙ্গে তুলনা করবেন এখন যে অ্যানালজি পেলেন টর্ক ভোল্টেজের ক্ষেত্রে প্রথমেই ধরবেন একটি রোটেশনাল সিস্টেম যেখানে g হল রোটেটিং বডির ইনারশিয়া টর্ক T হল প্রযুক্ত টর্ক B হল ভিসকাস ফ্রিকশন এবং এটি দেয় অ্যাঙ্গেল এর ডিসপ্লেসমেন্ট যেভাবে টর্ক লিখতে পারেন TTJTBTKJd2dt2Bdθdtkθ তাহলে রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের সঙ্গে সম্পর্কিত ইকুয়েশন পেলেন এখন এটা আবার তুলনা করতে পারেন সিরিজ RLC সার্কিট ইকুয়েশনের সঙ্গে এভাবে আমরা সিরিজ RLC সার্কিট থেকে পেলাম VLd2qdt2RdqdtqC যদি উভয়ের তুলনা করেন তাহলে বলতে পারেন যে টর্ক T ভোল্টেজ V এর সঙ্গে অ্যানালগাস মোমেন্ট অফ ইনারশিয়া J অ্যানালগাস ইনডাকট্যান্স L এর সঙ্গে রোটেশনাল ফ্রিকশন কোএফিশিয়েন্ট B অ্যানালগাস রেজিস্ট্যান্স R এর সঙ্গে টরশনাল স্প্রিং কনস্ট্যান্ট K কে বলতে পারেন ক্যাপাসিট্যান্স C এর রেসিপ্রোকালের সঙ্গে অ্যানালগাস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট θ অ্যানালগাস চার্জ q এর সঙ্গে এবং যদি র ডেরিভেটিভ নেন পাবেন অ্যাঙ্গুলার ভেলোসিটি যা dθdt এর সমান যেটি কারেন্ট dqdt এর সঙ্গে অ্যানালগাস তাহলে আমরা দেখলাম ট্রান্সলেশনালের সঙ্গে সঙ্গে রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমও এবং আমরা ইলেক্ট্রিক্যাল সিস্টেমের সাপেক্ষে অ্যানালজি বর্ণনা করলাম আজকের আলোচনায় আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব আগামীকাল যেখানে আমরা আলোচনা করব আরো মেকানিক্যাল রিলেশনশিপ আমরা এখানে আলোচনা করলাম ফোর্স ভোল্টেজ অ্যানালজি আগামীকাল আমরা আলোচনা করব ফোর্স কারেন্ট অ্যানালজি এবং তারপরে আমরা বিষয়টি শেষ করব ধন্যবাদ